অতএব এগোনো যাক এবং আমরা এই মেথদ অফ মমেন্টস কে সূত্রবদ্ধ করি সুতরাং আমার এই Lϕ অপারেটরকে মনে করো যা ছিল f এর সমান যেটা আমার অপারেটর L ছিল মজাদার সেজন্য আমাকে যা প্রথমে করতে হবে আমি বলেছি যে আমি আমার ডোমেইন এর জন্য বেসিস bn ব্যবহার করব তাই যাই ফাংশন হোক আমি ϕ বার করার চেষ্টা করছি আমি চেষ্টা করছি এটিকে ব্যক্ত করতে বেসিস bn এর রুপে সুতরাং এটি প্রথম জিনিস যেটা আমরা করব অতএব আমরা এটা কিভাবে লিখব আরো অনুমান করা যাক যে এই bn গুলি কিছুটা সহজ রাখা যাক চলো আমরা bn এবং tn কে অর্থনর্মাল ভাবি তাদের হওয়ার দরকার নেই কিন্তু এটি আমাকে আমাদের অংক সহজ বানায় অতএব প্রশ্ন হচ্ছে আমি কিভাবে ϕ লিখি b এর রূপে সুতরাং এটি কিছু ধ্রুবক কিন্তু এই ধ্রুবকগুলি কি ভিতরের গুণফল সুতরাং আমি এটিকে ϕ লিখি আমি লিখতে পারি কোন ধ্রুবক এটিকে বলা হোক nbn যেহেতু এটি একটি বেসিস তাই আমার পক্ষে সম্ভব যেকোনো ফাংশন লেখা একটি রৈখিক সমষ্টি হিসেবে এইসব বেসিসের এবং এখন আমি বার করতে চাই এখানে আমি কি কি জানি এবং কি কি জানি না ছাত্র bn bn জানি ছাত্র n n আমি জানিনা সঠিক অতএব একটি ফাংশন থেকে আমি একটি স্কেলার এর সেট n পেয়ে গেছি অতএব n পাওয়ার জন্য আমি দুদিকে কি করবো একটি ভেতরের গুণফল কার সাথে নেব ছাত্র বেসিস ফাংশন কোন বেসিস ফাংশন ছাত্র অন্য কোনও সঠিক তাই যদি আমি এটিকে bmr এর ভেতরের গুণফল এর সাথে দুদিকে নিই যেহেতু তারা অর্থনর্মাল তাই কোন পদ বেঁচে থাকবে ছাত্র m m সঠিক সুতরাং অন্য কথায় আমি যা বলতে চলেছি তা হল আমি আমার ফাংশন গ্রহণ করছি এবং এটি রক্ষা করছি প্রত্যেক বেসিস ভেক্টর বরাবর এবং আমি এই অভিক্ষেপ গুলির দৈর্ঘ্য বার করতে চাই তাই আমার সমস্যাকে এই রূপে ছোট করে নিতে সক্ষম হয়েছি অতএব অজানা গুলো এখন হল n একইভাবে আমি বলতে পারি যে f এর জন্য যা রেঞ্জে আছে আমি বেসিস ভেক্টরের রূপে লিখতে পারি এই স্থানের জন্য সুতরাং আমি fntn বলি এবং fn সরলীকরণ হতে চলেছে যা লেখা যেতে পারে f tn এত দূর অবধি কিছু জটিল না আমরা কি fn জানি ছাত্র fn fn জানা থাকা ভালো কারণ আমরা বলেছি যে f জানা আছে কারণ এটি এই সমস্যায় প্রদত্ত ডান দিক জানা আছে অতএব যদি f জানা থাকে তাহলে এর অভিক্ষেপ কোনও প্রদত্ত বেসিস ফাংশনে সেটাও জানা হবে অতএব অজানা গুলো হলো ছাত্র n n এবং কি কি আমরা জানি আমাদের tn আছে যা জানি এবং আমরা fn জানি তাই আমাদের ধারণা পরিষ্কার হওয়া উচিত যে আমরা কি জানি কি জানি না এবং আমরা কি পাওয়ার জন্য সমাধান করছি অতএব এই সমস্যাতে আমি চেষ্টা করছি কি সমাধান করার আমি একবার n পেয়ে গেলে কিভাবে আমি পাব এই সমীকরণে আবার বসিয়ে যা আমাকে ফেরত দেয় যেটা নিয়ে আমি এখন উৎসাহী আমার উদ্দেশ্য যখন আমি এই অপারেটর সমীকরণ দিয়ে শুরু করেছিলাম সেটা হল কিভাবে পাওয়া যাবে যেটা আমার সমীকরণ মানবে আমি কিভাবে এখন একটি সমীকরণের সিস্টেম পেতে পারি আমাদের অপারেটর সমীকরণ থেকে এটি হলো প্রশ্ন তাই আমি লিখে নিচ্ছি এতক্ষণ যা যা করেছি সেগুলো আমার একটি অপারেটর L আছে এখন ফাই কে আমি এইগুলির হিসেবে লিখতে চাইছি তাই nbn f যা হলো ntn এখন এটি আমাদের মেথড অফ মোমেন্টস বিহিত করে এখন এটি যা বলে তা হল এটাকে সমাধান করার জন্য সমীকরণের সিস্টেম পাওয়ার জন্য n এর জন্য আমাকে কি করতে হবে কোনও কৌশল L যেকোনোভাবে ভেতরের দিকে যাবে কারণ n হলো একটি সংখ্যা তাই এটা এখানে ভিতরে আসবে অতএব এটা হয়ে যাবে তুমি যদি চাও এটা লিখ এইভাবে nLbn যোগফল L যায় এবং এটা এখন কাজ করছে একটি জানা বেসিস ফাংশন এর উপর এখন আমি একটি সমীকরণের প্রণালী পেতে চাই যাতে আমি এটি সমাধান করতে পারি এটা সমীকরণের প্রণালী মত দেখতে লাগছে না আমার কি n সংখ্যক সমীকরণ আছে n সংখ্যক পরিবর্তনশীল এ না নেই আমার অজানা n সংখ্যক আছে যেগুলি হলো n কিন্তু আমার n সংখ্যক সমীকরণ নেই অতএব আমি কি করবো ভেতরের গুণফল নেব ঠিক এটি খুব ভালো মতামত তাই যেটা বলা হচ্ছে সেটা হল এই সমীকরণে যদি আমি ভিতরের গুণফল করি দুদিকে যে কোনো t এর সাথে তাই এটিকে tm নেওয়া যাক আমি যা বলছি তা হলো আমি tm ভিতরের গুণফল করতে চলেছি পুরো সমীকরণের পুরো সমীকরণ এখানে আছে কোন পুরো সমীকরণ এই পুরো সমীকরণ তাই এটা কি হয়ে যায় প্রথম পদ হবে অতএব সঙ্কলন এরকমই থাকবে mtm ভিতরের গুণফল Lbn সমান এখন এই ডান দিকটা আসে এখানে কি বেঁচে থাকবে কেবল একটি পদ কারণ t গুলি অর্থগণাল তাই এখন আমাদের সমীকরণ কি একটি সঙ্কলন আছে এটি কি জানা নাকি অজানা পুরোপুরি ভাবে জানা আমি জানি আমি নির্বাচন করি t b এবং L আমাকে প্রদত্ত আছে তাই এটি পুরোপুরি ভাবে জানা এর সাথে কি আছে কিছু যেটা অজানা সেটা হল ডান দিক সম্পর্কে কি জানো ছাত্র জানা জানা সঠিক তাহলে আমার কি আছে আমার একটি সমীকরণ n সংখ্যক পরিবর্তনশীল আছে এই পদ্ধতি আমি কতবার পুনরাবৃত্তি করতে পারি আমি N বার পুনরাবৃত্তি করতে পারি প্রত্যেকটি এর সাথে সুতরাং সেই কারণেই এগুলিকে টেস্টিং ফাংশন বলে আমি আমার সমীকরণ কে বিচার করছি আলাদা আলাদাভাবে প্রত্যেকটি এর সাথে এবং আমি n সংখ্যক সমীকরণ পাচ্ছি সুতরাং সার্বিক ম্যাট্রিক্স সমীকরণ ধরে আমি পাচ্ছি Ax b এর মত কিছু তাই আমার Amn কিসের সাথে সমান হবে অতএব এই সারিগুলো কি আসছে আলাদা আলাদা সারি কি আলাদা ভাবে নেওয়ার জন্য তৈরি হচ্ছে ছাত্র আলাদা টেস্টিং ফাংশন নেওয়ার জন্য আলাদা সমীকরণ পাচ্ছি তাই প্রত্যেক নতুন সমীকরণ হলো একটি নতুন সারি বা স্তম্ভ ছাত্র সারি হ্যাঁ সারি অবশ্যই তাহলে একটি প্রশ্ন সঠিক ভালো সেখানে থাকবে অতএব Amn এই m সংখ্যক সারি আসবে যখন আমি m সংখ্যক টেস্টিং ফাংশন নির্বাচন করি এবং কি আমাকে n সংখ্যক স্তম্ভ দেবে ছাত্র n সংখ্যক বেসিস সঠিক তাই তোমার কাছে ইতিমধ্যেই Amn লেখা আছে স্লাইডে সুতরাং এটি tm Lbn যা mn সংখ্যক পদ এবং bm কি শুধুই fm সঠিক অতএব b হলো একটি স্তম্ভ ভেক্টর f1 f2 এবং fN পর্যন্ত এটা কি বিভ্রান্তিকর ছাত্র হ্যাঁ তোমরা সঠিক আমি এটিকে b বলবো না যা বিভ্রান্তিকর এটিকে Ax c বলা হোক সুতরাং আমরা cm fm বলব তাই বলা যাক এবং এই স্বরলিপির অপব্যবহার হলো যা তুমি খুঁজছিলে তাই আমি আমার ম্যাট্রিক্স এর সমীকরণ Ax c পেয়ে গেছি তাই এটি আনুষ্ঠানিকভাবে মেথড অফ মোমেন্টস বলা হয় তোমার কি মনে হয় কোথায় এতো খাটনি করা হবে আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি সেটা হলো আমি আমার অনেকখানি সময় এগুলো আলোচনা করতে ব্যয় করতে চলেছি তাই কোথায় খাটনিটা হবে ছাত্র হস্তান্তর b বার করা ছাত্র b রূপান্তর করা b রূপান্তর করা এবং তোমাদের উত্তর ছাত্র bn পাওয়া ছাত্র না bn এবং tn আমি সহজ কিছু নির্বাচন করব আমি একটি পালস বেসিস ফাংশন নির্বাচন করতে পারি যদি আমি খুব অলস হই আমি একটি পালস বেসিস ফাংশন নির্বাচন করব অতএব b এবং t খুব সহজ সেটা কি ছাত্র সমীকরণ সমাধান করা সমীকরণ সমাধান করা খুব একটা কঠিন না একবার তুমি তোমার সমীকরণের প্রণালি গঠন করে নিলে ম্যাটল্যাব A∖b করে ফেলে এবং তুমি গবেষণা করতে পারো কিন্তু আসল কাজ গণনামূলক তড়িচ্চুম্বকত্ব তে কোথা থেকে আসল খাটনি আসতে চলেছে ছাত্র এই ভিতরের গুণফল যা এখানে আছে কারণ L হলো একটি জটিল অপারেটর সুতরাং যদি তোমাকে L এর উপর কাজ করতে হয় তাহলে bn নাও এবং একটি ভিতর গুণফল নাও tn এর সাথে তাই এটি দেখতে খুবই নিবিড় এবং যার জন্য বেশি কিছু করার দরকার নেই ছাত্র স্যার আমরা কি সুতরাং কি জিনিস যা আমরা করেছি একটি মডিউল সংখ্যাসূচক ইন্টিগ্রেশন এর উপর উদাহরণস্বরূপ যখন আমি h k এরকম কিছু লিখি যখন আমি ভেতরের গুণফল লিখি এরকম ভাবে তার মানে কি ছাত্র ইন্টিগ্রাল ইন্টিগ্রাল সঠিক তাই এটি একটি ইন্টিগ্রাল হতে চলেছে hr′kr′dr′ এর কিসের উপর ছাত্র ডোমেন ডোমেন সঠিক তাই কি হতে চলেছে এই বস্তু এবং এই বস্তু এই গুলিকে ইন্টিগ্রেট করতে হবে আমাদের ভিতরের গুণফল পাওয়ার জন্য এবং এটি নিজেই একটি ইন্টিগ্রাল হতে পারে ডিফারেন্সিয়েশন এর সাথে তাই এখানে আমাদের CEM এর কাজ গুলো লাগবে আবার আমি অনেকখানি এগিয়ে যাচ্ছি কিন্তু আমি তোমাদের একটি জিনিস বলব যে আরেকটি চ্যালেঞ্জ যা হতে পারে তা হল যে আমরা গ্রীনের ফাংশন দেখেছি গ্রীন এর ফাংশন এখানে ভিতরে আসবে এই L অপারেটরে কোনওভাবে এবং এই গ্রীন এর ফাংশনগুলোর সিঙ্গুলারিটি আছে তাই আমাদের খুব সচেতন হতে হবে সিঙ্গুলারিটির উপস্থিতিতে ইন্টিগ্রেশন করার সময় তাই এগুলি হলো কিছু চ্যালেঞ্জ অতএব চলো আমরা বলি যে নতুন বোতলে পুরনো মদ দেওয়া হোক তাই আমরা এত দূর পর্যন্ত যা করেছি তাতে আরেকবার নজর দিই এই সমীকরণ আমাদের আগে থেকে ছিল তাই আমাদের সাদাসিধা পদ্ধতিকে বর্ণনা করার জন্য যা আমরা আমাদের ইন্টিগ্রাল সমীকরণকে ভগ্ন করেছিলাম আমাদের নতুন ভাষায় সুতরাং আমাদের প্রথম পদক্ষেপ ছিল বেসিস তাই আমরা আমাদের বেসিস এর জন্য কি নির্বাচন করেছিলাম মানে আমার পরিবর্তনশীল ছিল ρ অতএব আমি ρr′ কে লিখেছিলাম বেসিস ফাংশানের মতে এবং আমি এটিকে ρn bnr′ বলেছিলাম এবং bn ছিল কিছুটা এরকম ধরনের এটি আমার r' 1 0 এটি আমার bnr′ আমার n সংখ্যক অংশ তাই এটা ছিল আমাদের প্রথম পদক্ষেপ আমি আমার বেসিস ফাংশন নিয়েছিলাম আমি এটিকে বেসিস বলিনি মানে আমি এটিকে মেথড অফ মোমেন্টস বলিনি কিন্তু আমি একটি বেসিস ফাংশন নির্বাচন করেছিলাম এবং তারপর আমি কি করব আমি কি একটি টেস্টিং ফাংশন মনোনয়ন করেছি ছাত্র কিন্তু সেটাতো ডেল্টা আমি আসলে কোন টেস্টিং ফাংশন মনোনয়ন করিনি আমি খালি আমার ডান দিকের অংশ মূল্যায়ন করেছি বিভিন্ন মানে y অক্ষ বরাবর নল এখানে ছিল এবং আমি কেবল বিভিন্ন আলাদা আলাদা বিন্দু নির্বাচন করেছি আমি কোনও টেস্টিং ফাংশন মনোনয়ন করিনি অতএব সঠিক উত্তর শ্রোতাদের থেকে এসে গেছে যে টেস্টিং ফাংশন হল একটি ডেল্টা ফাংশনের অনুরূপ উদাহরণ তাই দেখা যাক কিভাবে অতএব আমাদের ডান দিকের অংশ কি ছিল যা আমরা সমীকরণে পেয়েছি সুতরাং এই fm যেটা আমি এখানে লিখেছি সেটা কিভাবে আসলো আমি যখন tm এর ভিতরের গুণফল নিয়েছিলাম f এর সাথে এভাবে আমি আমার f পেয়েছিলাম এখন আমি টেস্টিং ফাংশন থেকে কিভাবে V পাব ছাত্র ইন্টিগ্রাল V একদম সঠিক তাই আমি V পাই mdr সমান অতএব এটি একটি ভিতরের গুণফল যদি এটি বোঝায় যে আমার টেস্টিং ফাংশন tm কিছুই না কিন্তু একটি ডেল্টা ফাংশন তাই এটি হলো সবচেয়ে সহজ অথবা সবচেয়ে অলস জিনিস যা তুমি করতে পারো তাই এই পদ্ধতি অনুসরণ করেছি তাকে বলা হয় পালস বেসিস এবং ডেল্টা টেস্টিং কিছু কিছু জায়গায় এটিকে ডেল্টা টেস্টিং বলবেনা তারা বলবে বিন্দু টেস্টিং ছাত্র অতএব স্যার এগুলো হলো টেস্টিং কারণ ডেল্টা কারণ তারা সব সময় ভিতরে যায় না সেটা হল তাই এই ইন্টিগ্রাল সমীকরণ এভাবে ভগ্ন করা যা আমরা করেছি তা সমতুল্য হল মেথড অফ মোমেন্টস এর ভাষায় একটি ডেল্টা ফাংশনকে টেস্টিং ফাংশন হিসেবে নির্বাচন করা ছাত্র অতএব ঠিক আছে সুতরাং সমস্যা যা আছে সেটা হল এখানে এটি একটি ফাংশন না এটি একটি সাধারণ ফাংশন আমি fm নিয়ে একদম সঠিক ভাবে কিছু বলতে পারব না এবং সেই কারণেই আমি ফিরে গিয়ে fm এর আরেকটি সংজ্ঞা লিখেছিলাম কারণ আমি ডেল্টা ফাংশন এর মান কোন একটি বিন্দুতে এভাবে সংজ্ঞায়িত করতে পারবোনা তাই এটি অনির্দিষ্ট আছে অতএব এটি বলার আরেকটি শব্দ হলো এটাকে বলা হয় পয়েন্ট কোলোকেশন পদ্ধতি তুমি কল্পনা করতে পারো এই পদ্ধতি অনেক দিন ধরে আছে এবং সবাই এটিকে আলাদা আলাদা নাম দিয়েছে তাই যদি তোমরা এরকম কোনও একটি জিনিস এর সাথে সম্মুখীন হও তুমি জানবে যে তারা একই জিনিস নিয়ে বলছে অতএব এটি হলো আমরা যা করেছি যদি তুমি এটি আরো বাস্তববুদ্ধিসম্পন্ন কিছু করতে চাও একদম মূল প্রশ্নে ফিরে গিয়ে আমি বলছি মডিউলের একদম শুরুতে ফিরে গিয়ে তুমি এর বদলে কি করতে যদি তুমি আরো বেশি সঠিকভাবে মান চাইতে ডেল্টা টেস্টিং ফাংশন মনোনয়ন করতে না তাইতো সুতরাং এই বিন্দু টেস্টিং করার বদলে আমি আমার tm নির্বাচন করতে পারতাম আমি আমার tm কে ও পালস বেসিস ফাংশন হিসেবে নির্বাচন করতে পারতাম এবং আমি বলতে পারতাম যে এটি এই ধরনের গঠনের আমি এটি নির্বাচন করতে পারতাম ছাত্র এটি কি তাই আবার আমাদের প্রশ্ন হচ্ছে এই দুটোকে একই রাখার জন্য কি কিছু সুবিধা আছে ছাত্র হ্যাঁ আসলে এটি আমাদের গণিত অনেক সহজ করে তোলে এটি এমন না যে আমাদেরকে করতেই হবে তুমি একটি অন্য ধরনের বেসিস ফাংশনের সেট নিতে পারো যেখানে টেস্টিং ফাংশানের অন্য সেট থাকবে ছাত্র তাই হবে কিছুটা সহজ আমি বলতে চাই সরলীকরণ কিছুটা সহজ হয়ে যাবে যদি তুমি আলাদা কিছু নির্বাচন করতে এটি এমন না যে সমাধান করা সম্ভব হবে না তবে শেষ পর্যন্ত তুমি ইন্টিগ্রেশন করবে না তুমি কিছু কোড লিখবে তাই এটি একটি একবারের খাটনি বেসিস ফাংশনে টেস্টিং এর আলাদা জিনিস নির্বাচন করে আমাদেরকে আলাদা সঠিকতার মান দেবে আরেকটি পদ যা আমি ব্যবহার করবো অনেকখানি এগিয়ে গিয়ে কারণ প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে কি হবে যখন টেস্টিং এবং বেসিস ফাংশন এক এই পদ্ধতি কে একটি নামকরণ করা হয়েছে যা হলো গ্যালারকিন Galerkin's পদ্ধতি একটি ব্যক্তি গ্যালারকিন এর পরে নাম দেওয়া হয়েছে তাই যদি তুমি এই শব্দ শোনো অথবা পড়ো যেকোনো জায়গায় যদি বলে যে এই গ্যালারকিন পদ্ধতি ব্যবহার করা হয়েছে তার মানে টেস্টিং ফাংশন এবং বেসিস ফাংশন যাই হোক না কেন সেগুলো সমান অতএব এটি দরকারি না যে আমাদের একটি পালস বেসিস ফাংশন নিতেই হবে তারা অন্য কিছু দিয়েও চেষ্টা করতে পারত অতএব এটি হলো গ্যালারকিন পদ্ধতি যা খুবই জনপ্রিয় ফাইনাইট এলিমেন্ট পদ্ধতিতে